নমস্কার ইঞ্জিনিয়ারিং গণিত 2 এর বক্তৃতায় পুনরায় স্বাগত আজ আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসের উপর মডিউল সংখ্যা 3 শুরু করব সুতরাং এটি হল বক্তৃতা সংখ্যা 21 বিষয় রৈখিক সমীকরণের সিস্টেম সমাধানের জন্য পুনরাবৃত্তিমূলক পদ্ধতি সুতরাং রৈখিক সমীকরণের সিস্টেম সমাধানের জন্য পুনরাবৃত্তিমূলক পদ্ধতির পরিচিতি থেকে শুরু করে আমরা মূলত দুটি পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব একটি হল জ্যাকোবি পুনরাবৃত্তি পদ্ধতি অন্যটি হল গাউস সিডেল পুনরাবৃত্তি পদ্ধতি সুতরাং এই দুটি হল শাস্ত্রীয় পুনরাবৃত্তিমূলক পদ্ধতি যা আমরা আজ এই বক্তৃতায় নির্ণয় করব সুতরাং শুরু করার আগে একটি রৈখিক পদ্ধতির ধারাবাহিকতা স্মরণ করিয়ে দিতে চাই যা রৈখিক বীজগণিতের এই ক্রিয়ায় ইঞ্জিনিয়ারিং গণিত 1 এও আলোচনা করা হয়েছিল সুতরাং আসুন আমরা রৈখিক সমীকরণের পদ্ধতিগুলি আলোচনা করি যেখানে n অজানা রাশি বিশিষ্ট m সংখ্যক সমীকরণ রয়েছে সুতরাং এই A ম্যাট্রিক্স যার মাত্রা m × n অর্থাৎ যার m সংখ্যক রো এবং n সংখ্যক কলাম আছে একইভাবে এই ভেক্টর x এর n সংখ্যক রো আছে এবং তারপর একইভাবে এই ভেক্টর b এর সেখানে m সংখ্যক রো আছে সুতরাং আমাদের এই Am×n ম্যাট্রিক্স আছে এবং তারপর ভেক্টর x এবং তারপর এই ভেক্টর b আছে যাদের m সংখ্যক রো আছে তাই এখন যদি আমাদের এখানে m n হয় তাহলে কি হবে এটাকে আমরা ব্যালেন্স সিস্টেম বলি যখন m অর্থাৎ সমীকরণের সংখ্যা অজানা রাশির সংখ্যার চেয়ে বেশি হয় তখন আমরা এই সিস্টেমকে ওভার ডিটারমাইন্ড সিস্টেম বলি এবং তৃতীয় কেস যখন m n অর্থাৎ যখন সমীকরণের সংখ্যা অজানা রাশির সংখ্যার চেয়ে কম হয় তখন আমরা এইরকম সিস্টেমকে একটি অনির্ধারিত সিস্টেম হিসাবে গণ্য করি তাই শুধু স্মরণ করার জন্য বলি যে ব্যালেন্স সিস্টেমের জন্য আমাদের এখানে সমীকরণের সংখ্যা অজানা রাশির সংখ্যার সমান হয় এখানে এই k ম্যাট্রিক্সের র্যাঙ্ককে নির্দেশ করে সুতরাং এই অগমেন্টেড ম্যাট্রিক্স A b এর র্র্যাংক ম্যাট্রিক্স A এর র্যাঙ্কের সমান যেখানে b কে এই ম্যাট্রিক্স A এর পাশে শুধু অগমেন্টেড করা হয়েছে এবং যদি ম্যাট্রিক্স A এর এই র্যাঙ্ক ম্যাট্রিক্স A b এর র্যাঙ্কের সমান হয় তাহলে আমাদের কাছে ইউনিক সমাধানের বিষয়টি রয়েছে যা রৈখিক বীজগণিতে ভালভাবে আলোচনা করা হয়েছিল দ্বিতীয় সম্ভাবনা যখন এই দুটি র্যাঙ্ক অর্থাৎ এই ম্যাট্রিক্স A এর র্যাঙ্ক ম্যাট্রিক্স A b এর র্যাঙ্কের সমান নয় তখন এটি সেই ক্ষেত্র যেখানে কোনও সমাধান পাওয়া যায় না এবং তৃতীয় সম্ভাবনা যখন এই দুটি র্যাঙ্ক সমান সুতরাং ম্যাট্রিক্স A এর র্যাঙ্ক ম্যাট্রিক্স A b এর র্যাঙ্কের সমান কিন্তু এই সংখ্যাটি n এর সমান বা এর চেয়ে কম সুতরাং সেই ক্ষেত্রে আমাদের প্রদত্ত রৈখিক ব্যবস্থার অসীম সংখ্যক সমাধান রয়েছে দ্বিতীয়ত এখন আমাদের ওভার ডিটারমাইন সিস্টেম আবার আমাদের একটি ইউনিক সমাধান পাওয়ার সম্ভাবনা রয়েছে যার অর্থ হল যদি A এর এই র্যাঙ্ক A b এর র্যাঙ্কের সমান হয় এবং এই সংখ্যাটি n এর সমান হয় তাহলে আমাদের এই ওভার ডিটারমাইন্ড সিস্টেম থেকেও আমরা ইউনিক সমাধান পেতে পারি এবং যখন এই দুটি র্যাঙ্ক সমান নয় অর্থাৎ এই ম্যাট্রিক্স A এর র্যাঙ্ক ম্যাট্রিক্স A b এর র্যাঙ্কের সমান নয় তখন সেই ক্ষেত্রে এখানে কোনও সমাধান পাওয়া সম্ভব নয় এবং তৃতীয় সম্ভাবনা হল আমাদের যখন এই র্যাঙ্কগুলি সমান কিন্তু এটি আবার n এর চেয়ে কম অথবা সমান এটি বিশেষভাবে প্রথম ব্যালেন্স সিস্টেমের অনুরূপ তারপর আবার আমাদের কাছে অসীম সংখ্যক সমাধান পাওয়ার বিষয়টিও আছে সুতরাং সমস্ত ডিটারমাইন্ড সিস্টেমের জন্য আমাদের কাছে হয় ইউনিক সমাধান অথবা কোনও সমাধান না পাওয়া অথবা অসীম সংখ্যক সমাধান পাওয়ার সম্ভাবনা থাকতে পারে সর্বশেষ ক্ষেত্রে যেখানে আমাদের সমীকরণের সংখ্যা অজানা রাশির সংখ্যার চেয়ে কম তার মানে এই অনির্ধারিত সিস্টেমে এই ক্ষেত্রে আমাদের 2 টি সম্ভাবনা আছে হয় এই A এর র্যাঙ্ক A b এর র্যাঙ্কের সমান নয় সেক্ষেত্রে আমাদের কোনও সমাধান নেই কিন্তু যখন এই সংখ্যাটি সমান অর্থাৎ A এর র্যাঙ্ক A b এর র্যাঙ্কের সমান এবং স্বাভাবিকভাবেই সেই র্যাঙ্ক n এর থেকে কম হতে চলেছে কারণ র্যাঙ্ক কখনো m বা n এর চেয়ে বড় হতে পারে না সুতরাং এটি m এবং n এর মধ্যে যে সর্বোচ্চ তার চেয়ে কম হওয়া উচিত সুতরাং যখন A এর র্যাঙ্ক A b এর র্যাঙ্কের সমান হয় তখন এটি n এর থেকে কম হতে হবে তাই ঘটনাক্রমে এই হল সেই ক্ষেত্র যে বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা করেছি অর্থাৎ ভারসাম্য বিশিষ্ট এবং ওভার ডিটারমাইন্ড সিস্টেমের জন্য অসীম সংখ্যক সমাধান পাওয়ার বিষয়টি সুতরাং এখানেও যখন এই র্যাঙ্কটি সমান তখন আমাদের বলতে হবে না যে এটি n এর চেয়ে কম কারণ এবিষয়টি এখানে সুস্পষ্ট সুতরাং এই পরিস্থিতিতে আমাদের আবার অসীম সংখ্যক সমাধান রয়েছে সুতরাং এটি সামগ্রিক বৃক্ষ একটি সাধারণ রৈখিক সিস্টেমের জন্য আমরা তিনটি সম্ভাবনা পেয়েছি কখনও অজানা রাশির সংখ্যার সমান সংখ্যক সমীকরণ রয়েছে আবার এখানে সমীকরণের সংখ্যা অজানা রাশির সংখ্যার থেকে বেশি এবং এখানে সমীকরণের সংখ্যা অজানা রাশির সংখ্যার চেয়ে কম এবং প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি কখনও ইউনিক সমাধানের সম্ভাবনা কখনও কোনও সমাধান না পাওয়ার সম্ভাবনা এবং শেষ ক্ষেত্রে অনির্ধারিত সিস্টেমে আমাদের দুটি সম্ভাবনা আছে যে হয় কোনও সমাধান পাওয়া যাবে না অথবা অসীম সংখ্যক সমাধান থাকবে এখানে আমাদের ইউনিক সমাধানের পরিস্থিতি থাকতে পারে না কারণ সমীকরণের সংখ্যা অজানা রাশিগুলির সংখ্যার চেয়ে কম সুতরাং যখন সমাধান পাওয়া সম্ভব সেই ক্ষেত্রে আমরা সর্বদাই কিছু ফ্রী ভেরিয়েবল বরাদ্দ করতে পারি তাই সেই ক্ষেত্রে ইউনিক সমাধান পাওয়ার কোনও সম্ভাবনা থাকবে না আমরা এখন যা আলোচনা করতে যাচ্ছি তা হল এই কোর্সের পুনরাবৃত্তিমূলক পদ্ধতিগুলি এবং আমরা এই ভারসাম্য বিশিষ্ট ব্যবস্থায় নিজেদের সীমাবদ্ধ রাখছি সুতরাং যখন সমীকরণের সংখ্যা অজানা রাশির সংখ্যার সমান এবং এটি সেই পরিস্থিতি যখন আমাদের ইউনিক সমাধান রয়েছে সুতরাং এখন কেবলমাত্র এই বিষয়টিই আলোচনা করা হবে যখন ভারসাম্য বিশিষ্ট ব্যবস্থার জন্য আমাদের ইউনিক সমাধান থাকবে সেক্ষেত্রে আমরা এখন আলোচনা করব কিভাবে তথাকথিত পুনরাবৃত্তি পদ্ধতি ব্যবহার করে সমাধান নির্ণয় করা যায় সুতরাং আসুন Ax b সিস্টেমের সমাধানগুলি আলোচনা করি যেখানে A হল n×n ম্যাট্রিক্স x হল n×1 মাত্রা বিশিষ্ট কলাম ভেক্টর b ও আবার n×1 মাত্রা বিশিষ্ট একটি কলাম ভেক্টর সুতরাং আমাদের n সংখ্যক অজানা রাশি রয়েছে n সংখ্যক সমীকরণ রয়েছে এবং তারপরে আমরা ধরে নিই যে সিস্টেমটির একটি ইউনিক সমাধান রয়েছে সুতরাং এই ধরনের সিস্টেমের জন্য সম্ভাব্য সমাধান পদ্ধতি কি আমাদের কাছে স্বাভাবিকভাবেই তথাকথিত প্রত্যক্ষ পদ্ধতিগুলি রয়েছে এবং আমাদের এখানে পুনরাবৃত্তিমূলক পদ্ধতিগুলি রয়েছে সুতরাং বিস্তৃতভাবে বলতে গেলে এখানে দুটি বিভাগ রয়েছে একটিকে আমরা সরাসরি পদ্ধতি বলি অন্যটি যাকে আমরা পুনরাবৃত্তিমূলক পদ্ধতি বলি এই সরাসরি পদ্ধতির ক্যাটাগরিতে আমাদের ক্র্যামার রুল আছে যার সাথে এই শিক্ষার্থীরা পরিচিত আমাদের কাছে গাউস এলিমিনেশন পদ্ধতি রয়েছে যা ইঞ্জিনিয়ারিং গণিত 1 এর অধীন রৈখিক বীজগণিতে আলোচনা করা হয়েছিল এবং আমাদের কাছে গাউস জর্ডান পদ্ধতি রয়েছে তাই আবার অনুরূপ পন্থা এবং আমাদের অনেক অন্যান্য তথাকথিত ডি কম্পোজিশন পদ্ধতি ইত্যাদি আছে সুতরাং এটি একটি দীর্ঘ তালিকা যা আমরা চালিয়ে যাব এবং এই বিভাগগুলিতে যখন আমরা পুনরাবৃত্তিমূলক পদ্ধতি সম্পর্কে কথা বলছি তখন দুটি সুপরিচিত শাস্ত্রীয় পদ্ধতি হল জ্যাকোবি পদ্ধতি এবং গাউস সিডেল পদ্ধতি আমাদের কাছে আরো অনেক কিছু আছে যেমন কনজুগেট গ্রেডিয়েন্ট পদ্ধতি কনজুগেট অবশিষ্ট পদ্ধতি ইত্যাদি সুতরাং এটি আবার পুনরাবৃত্তিমূলক পদ্ধতির জন্য একটি দীর্ঘ তালিকা যার মধ্যে কিছু এখানে তালিকাভুক্ত করা হয়েছে এই সরাসরি পদ্ধতির বৈশিষ্ট্যগুলি কি গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা সঠিক সমাধান প্রদান করে ত্রুটি দূর না করে তারা এখানে প্রদত্ত সিস্টেমের সঠিক সমাধান প্রদান করে যেমন এটি একটি ক্র্যামার রুল বা গাউস এলিমিনেশন পদ্ধতি গাউস জর্ডান এবং ডি কম্পোজিশন পদ্ধতি যাই হোক না কেন তাই তারা সঠিক সমাধান প্রদান করে কিন্তু ত্রুটি দূর না করা ইত্যাদির কারণে সমাধানে আনুমানিকতা থাকতে পারে যদিও পুনরাবৃত্তিমূলক পদ্ধতি এবং এটাই এখানে দুটি বিভাগের মধ্যে পার্থক্য যে তারা আনুমানিক সমাধান প্রদান করে সুতরাং এখানে সমাধানের একটি ক্রম থাকবে যা আমরা পেতে যাচ্ছি তাদের প্রদত্ত সিস্টেমটি আনুমানিক হবে এবং শুরুতে নির্দিষ্ট অ্যাকুরেসির উপর নির্ভর করে আমাদের এক সময়ে থামতে হবে সুতরাং এখানে তারা একরকম আনুমানিক সমাধান দিয়ে শেষ করে এবং অ্যাকুরেসি নির্ভর করবে সমাধানটি পেতে আমরা কতগুলি পুনরাবৃত্তি করছি এখানে একটি ভাল বিষয় ছিল যে তারা সঠিক সমাধান প্রদান করে কিন্তু এখানে অসুবিধা হল এই যে এগুলি খুব ব্যয়বহুল বিশেষ করে যখন সেগুলি বড় সিস্টেমের জন্য ব্যবহার করা হয় তখন সরাসরি পদ্ধতিতে কাজ করা প্রায় অসম্ভব কারণ তারা খুবই বেশি সময় সাপেক্ষ এবং এ কারণেই ব্যবহারিক সমস্যার জন্য বেশিরভাগ সময় আমরা পুনরাবৃত্তিমূলক পদ্ধতির প্রয়োগের স্বপক্ষে যাই কারণ সেগুলি কম ব্যয়বহুল এবং এই পুনরাবৃত্তির মাধ্যমে আমরা সত্যিই খুব বড় সিস্টেমের সমাধান করতে পারি যেখানে এই সরাসরি পদ্ধতিগুলি মাত্র একটি ছোট পদ্ধতিতে সীমাবদ্ধ 30 40 50 যাই হোক না কেন কিন্তু যখন আমাদের হাজার বা লাখের হিসাবে সংখ্যাটি থাকে তখন আমরা এই পুনরাবৃত্তিমূলক পদ্ধতিগুলি প্রয়োগ করি ঠিক আছে তাই আমরা পদ্ধতির ডেরিভেশন শুরু করার আগে কিছু পরিভাষা আছে যা আলোচনা করা হবে এবং যা ব্যবহার করা হবে সুতরাং তাদের মধ্যে একটি হল ডায়াগোনালি ডমিন্যান্ট ম্যাট্রিক্স কখন আমরা ম্যাট্রিক্স A কে রো বরাবর ডায়াগোনালি ডমিন্যান্ট বলতে পারি আমরা এই রো বরাবর ডায়াগোনালি ডমিন্যান্ট বলি যদি aiij1j≠inaij হয়

সুতরাং আমরা আবার ডায়াগোনাল এন্ট্রি যোগ করছি না সুতরাং এই ডায়াগোনাল এন্ট্রি ব্যতীত যখন আমরা সমস্ত উপাদান যুক্ত করি কারণ এখানে সব হিসাব এই j এর সাপেক্ষে করা হচ্ছে সুতরাং যদি আমাদের a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33 এই ম্যাট্রিক্সটি থাকে তাহলে আমরা প্রতিটি i এর জন্য কি করব এখানে রো এর সাথে মিল আছে তাই i 1 উদাহরণস্বরূপ আমাদের আছে i 1 আমাদের আছে i 3 এবং এই রকম সব সুতরাং প্রতিটি i এর জন্য যদি আমরা উপাদানগুলিকে অর্থাৎ পরম মানগুলিকে যোগ করি তবে এখন এই ক্ষেত্রে এখানে প্রথমটি ছাড়া এখানে আমরা এটি ছেড়ে দেব এবং এখানে এই নোটেশন অনুসারে a21 এবং a23 যোগ করব আমরা a31এবং a32যোগ করব তাই যদি ডায়াগোনাল এন্ট্রির বৃহত্তর মান থাকে তবে বাকিগুলিকে আমরা রো এর সাপেক্ষে ডায়াগোনালি ডমিনেন্ট বলব যদি এটিকে কলাম এর সাপেক্ষে ডায়াগোনালি ডমিনেন্ট বলা হয় তবে এটি হবে তার বিপরীত এখন যদি আমরা কলামগুলির সাথে যাই ধরা যাক প্রথম কলামগুলি তবে প্রথম এন্ট্রি a11এর মান যখন আমরা সেই কলামের অন্যান্য সমস্ত উপাদান যোগ করি তার চেয়ে বড় হওয়া উচিত অর্থাৎ যদি এটি এখানে সেই যোগফলের চেয়ে থেকে বড় হয় এবং এখানে আমাদের প্রতিটি i এর জন্য সেটি করতে হবে তাই i 1 2 n a22এর জন্য তারপর a33 এবং অনুরূপভাবে পরবর্তী এই সব পদের জন্য এবং প্রতিটি কলামের জন্য এই শর্তটি পূরণ করতে হবে এখন আমরা এখানে পরীক্ষা করব এখানে ajji1i≠jnaij লিখতে হবে কিনা সুতরাং আমরা প্রথম কলামটি বেছে নেব এবং তারপরে আমরা পরীক্ষা করব যে প্রথম এন্ট্রিটি কিছু পরম মানের থেকে বড় কিনা অর্থাৎ দুই নম্বর কলামের শেষ দুইটির চেয়ে বড় কিনা সুতরাং আমরা j 2 পরীক্ষা করব আবার এটি এবং এটির এই যোগফলটি এখানে এই মানের চেয়ে কম এবং একইভাবে আমরা এখানে পরীক্ষা করব যে এখানে এই উপাদানটি প্রথম দুইটির পরম মানের যোগফল থেকে বড় কিনা সুতরাং আমরা কলাম অনুসারে যাব সুতরাং j 1 এর জন্য আমরা এই দিক থেকে যোগ করব তারপর j 2 এর জন্য এবং তারপর j 3 এর জন্য আমরা এই সব যোগ করব ঠিক আছে যদি উপরের কোনও গুণ কঠোর অর্থে ধরা হয় তবে A কে কঠোরভাবে ডায়াগোনালি ডমিন্যান্ট বলা হয় সুতরাং যদি এই মানটি বড় অথবা সমান হয় তবে আমরা তাকে যথাক্রমে কেবলমাত্র কলাম এবং রো এর সাপেক্ষে ডায়াগোনালি ডমিন্যান্ট বলি কিন্তু যদি এই বৈষম্যগুলি কঠোর হয় তবে আমরা তাকে কঠোরভাবে ডায়াগোনালি ডমিন্যান্ট বলি সুতরাং এই হল একটি সংজ্ঞা যা আমরা পরবর্তী বক্তৃতায় অথবা এই বক্তৃতায় ব্যবহার করা হবে আরেকটি পরিভাষা যা আমরা এখানে পেতে যাচ্ছি তা হল ম্যাট্রিক্স নিয়ম এটি একটি খুব সংক্ষিপ্ত ভূমিকা বিস্তারিত এখানে দেওয়া হয়নি সুতরাং এই সংখ্যাসূচক বিশ্লেষণ অংশে এই পরিভাষাগুলি ব্যবহার করার জন্য সুতরাং এই সংখ্যাটি মূলত একটি ম্যাট্রিক্সের সাথে যুক্ত অর্থাৎ এখানে প্রায়ই ম্যাট্রিক্স বেস বিশিষ্ট অ্যালগরিদম এর বিশ্লেষণ প্রয়োজন সুতরাং এখানেও আমরা এখন ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে এই পুনরাবৃত্তিমূলক অ্যালগরিদমের কথা বলছি সুতরাং এখানে এই সংখ্যাটি যাকে ম্যাট্রিক্স পদ্ধতি বলা হয় এটি উদাহরণস্বরূপ কনভারজেন্স ইত্যাদি সংজ্ঞায়িত করার জন্য একটি খুবই উপযোগী পদ্ধতি যা ধীরে ধীরে আমরা আলোচনা করব সুতরাং এই ম্যাট্রিক্স পদ্ধতিটি একটি ম্যাট্রিক্সের আকারের বিষয়ে কিছু ধারণা দেয় কারণ এটি একটি সংখ্যা যা প্রতিটি ম্যাট্রিক্সের সাথে যুক্ত থাকে সুতরাং উদাহরণস্বরূপ আমরা এই অর্থে 2 টি ম্যাট্রিক্স তুলনা করতে পারি অথবা আমরা দুটি ম্যাট্রিক্সের মধ্যে দূরত্ব নির্ণয় করতে পারি কিভাবে তারা একে অপরের কাছাকাছি বা তারা একে অপরের থেকে খুব আলাদা সুতরাং এই ধারণাগুলি এই ম্যাট্রিক্স পদ্ধতিগুলির সাথেও ধরা যেতে পারে যা আমরা এখন সংজ্ঞায়িত করতে যাচ্ছি সুতরাং কারণ ম্যাট্রিক্সের পদ্ধতিগুলি সংজ্ঞায়িত করার অনেকগুলি উপায় রয়েছে তবে তাদের মধ্যে কয়েকটি খুব জনপ্রিয় আমরা এখানে খুব স্ট্যান্ডার্ড একটির বিষয়ে বলব ধরুন A হল একটি n x n ম্যাট্রিক্স একটিকে বলা হয় ফ্রোবেনিয়াস নিয়ম যা এইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে সুতরাং আমরা ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানকে বর্গ করব এবং তারপর এই বর্গমূলটি নেব তাই এটিকে ফ্রোবেনিয়াস নিয়ম বলা হয় সুতরাং এটি স্বাভাবিকভাবেই ধনাত্মক সংখ্যা হতে চলেছে যা আমরা এই ‖A‖F দ্বারা চিহ্নিত করছি এবং F হল এখানে ফ্রোবেনিয়াস অন্যটি হল রো সাম পদ্ধতি রো সাম পদ্ধতি এই নাম থেকেই বোঝা যায় যে আমরা প্রতিটি রো এর সমষ্টি করব এবং আমরা এই সংখ্যাগুলির মধ্যে সর্বোচ্চ মানটি নেব সুতরাং প্রতিটি রো এর পরম মানের যোগফল একটি সংখ্যা দেবে এবং তারপর আমরা খুঁজে বের করব যে এই সংখ্যাগুলির মধ্যে সর্বোচ্চ মানটি কত এই হল রো সাম পদ্ধতি বা আমরা কলাম সাম পদ্ধতিও নিতে পারি যেখানে আমরা এখন প্রতিটি কলামের সমষ্টি করব এবং তারপর এই মানগুলির মধ্যে প্রতিটি কলামের সমষ্টি অর্থাৎ একটি কলামের প্রতিটি উপাদানের পরম মান নিয়ে তার মধ্যে সর্বোচ্চ মানটি অনুসন্ধান করা হবে এবং সেটিই হবে কলাম সাম পদ্ধতি সুতরাং এই মুহুর্তে কেবলমাত্র এই তিনটি পদ্ধতি যা আমরা আলোচনা করব এবং পরে সম্ভবত আমরা আরও কিছুটা বিশদে যাব সুতরাং এইগুলি হল একটি ম্যাট্রিক্সের সাথে যুক্ত সংখ্যা যাকে বলা হয় ফ্রোবেনিয়াস পদ্ধতি রো সাম পদ্ধতি এবং কলাম সাম পদ্ধতি এখন পুনরাবৃত্তিমূলক পদ্ধতিতে ফিরে আসা যাক রৈখিক সিস্টেম Ax b কে সমাধান করার একটি পদ্ধতিকে পুনরাবৃত্তিমূলক বলা হয় যদি এটি একটি সংখ্যাসূচক পদ্ধতি হয় যা আনুমানিক সমাধানগুলির একটি ক্রম গণনা করে এটি x এর আনুমানিক সমাধানের একটি ক্রম গণনা করবে x হল একটি ভেক্টর যা এখানে এই সিস্টেমের সমাধান এবং xk হল সেই ক্রম যা এই x এর আনুমানিক মানগুলি প্রদান করছে সুতরাং x1 x2 x3 এবং এই ক্রম অনুসারে এবং এমনভাবে যে এটি সঠিক সমাধানের সাথে কনভার্জ করা উচিত যদি আমরা ক্রম অনুসারে চলতে থাকি তবে অবশেষে আমাদের সমাধান x এর দিকে যেতে হবে সেটিই হবে সঠিক সমাধান মূলত পুনরাবৃত্তির সংখ্যা অসীমের দিকে যায় সুতরাং এই ধরনের একটি পদ্ধতি যখন আমাদের সমাধানগুলির একটি ক্রম থাকে যদিও ক্রমটি আসলে প্রদত্ত সিস্টেমের সমাধানের একধরণের আনুমানিকতা এবং যদি এই ক্রমটি সঠিক সমাধানের দিকে যায় অথবা এটিকে আমরা বলি যে সঠিক সমাধান x এর দিকে কনভার্জ করছে যখন পুনরাবৃত্তি অনন্তের দিকে যায় তখনই আমরা বলতে পারি যে এটি একটি পুনরাবৃত্তিমূলক পদ্ধতি অনেক ক্ষেত্রে ক্রমটি এদিকে নাও যেতে পারে অর্থাৎ x এর দিকে কনভার্জ নাও করতে পারে এবং এটিও আলোচনার অংশ যে কোন্ ক্ষেত্রের জন্য এই পদ্ধতিটি অর্থাৎ এই নির্দিষ্ট পদ্ধতিটি সিস্টেমের প্রকৃত সমাধানের দিকে কনভার্জ করে সুতরাং ধারণাটি কি এটি পুনরাবৃত্তিমূলক পদ্ধতি নির্ণয়ের একটি সাধারণ ধারণা এটি এখানে একটি খুব সাধারণ পদ্ধতি কিন্তু আমরা পরবর্তী স্লাইডগুলিতে নির্দিষ্ট ক্ষেত্রগুলির বিশ্লেষণে যাব সুতরাং ax b এই রৈখিক সমীকরণগুলির সিস্টেমের জন্য বিবেচনা করুন n × n আকারের A এবং যথাক্রমে n × 1 এবং n × 1 আকারের P সুতরাং এই পুনরাবৃত্তিমূলক স্কিমের ধারণাটি A ম্যাট্রিক্সের এই বিভাজনের উপর ভিত্তি করে সুতরাং আমরা এই ম্যাট্রিক্সকে এই ধরনের ম্যাট্রিক্সে বিভক্ত করি সুতরাং আমাদের এই A প্রদান করছে এবং এমনভাবে যে P হল একটি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আমি এর উপর নির্ভর করছি যে এই বিভাজন অনুযায়ী আমাদের আলাদা আলাদা বিভিন্ন সংখ্যাসূচক পদ্ধতি থাকবে কিন্তু সামগ্রিকভাবে এই প্রতিটি পুনরাবৃত্তিমূলক পদ্ধতিতে আমরা এমনভাবে বিভাজন করব যাতে এই এক ম্যাট্রিক্স P একটি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় সুতরাং Ax b সমীকরণগুলি প্রদত্ত থাকলে আমরা A কে কী করব আমরা Px Nxb হিসাবে লিখেছি সুতরাং আমরা এখানে আরেকটি সমীকরণ তৈরি করেছি যেখানে আমাদের Px আছে এখানে x বামপক্ষে বসে আছে এছাড়া x ডানপক্ষেও বসে আছে এবং আমরা জানি যে P হল একটি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স সুতরাং আমরা এটিকে উল্টাতে পারি এবং এই x টি সম্পূর্ণরূপে থাকার জন্য একটি x বামপক্ষে থাকবে এবং বাকিগুলি ডানপক্ষে চলে যাবে সুতরাং প্রদত্ত Ax b থেকে এই Px Nxb থাকায় এখন আমরা কি করব আমরা একটি উপযুক্ত গ্যাস দিয়ে পুনরাবৃত্তি বিবেচনা করতে পারি যা প্রতিটি পুনরাবৃত্তিমূলক স্কিমের জন্য এখানে আরেকটি বিষয় শুরু করার জন্য আমাদের প্রাথমিক অনুমান বা প্রাথমিক সমাধানও বেছে নিতে হবে এবং সেটিকেই আমরা এই x0 বলি সুতরাং এটি হল Pxk1Nxkb সুতরাং এই x এর বামপক্ষে আমরা এখানে k1 পুনরাবৃত্তি রেখেছি এই k তম পুনরাবৃত্তির মান প্রদত্ত থাকলে এবং ঠিক এখানে আমরা এভাবেই পুনরাবৃত্তিকে সংজ্ঞায়িত করি এখানে সমীকরণটি ছিল Px Nxb এখানে এই x এই সমীকরণটিকে সঠিকভাবে সন্তুষ্ট করবে সুতরাং যখন x একটি সঠিক সমাধান তখন স্বাভাবিকভাবেই এই Px এর মান Nxb হতে চলেছে কারণ এখানে Ax b প্রদত্ত আছে সুতরাং যদি আমাদের কাছে একটি ভেক্টর x থাকে যা এই সমীকরণকে সন্তুষ্ট করে যা স্বাভাবিকভাবেই সমীকরণগুলির এই প্রদত্ত পদ্ধতির সমাধান সুতরাং এই Px Nxb থাকার ফলে যা আমাদের এখানে প্রদত্ত আছে এখানে ডানপক্ষে কিছু পরিচিত সমাধান রয়েছে যা x0দিয়ে শুরু হয় এবং তারপর Nxkb গণনা করুন এবং তারপর দেখুন যদি এই Pxk1 এর সমান হয় এবং এইভাবে আমরা অনুসন্ধান করি যে xk1 কি তাই প্রত্যাশিত মান উন্নত মান বা আসুন আমরা প্রথমে এটির দিকে তাকাই সুতরাং এই P হল একটি উল্টানো ম্যাট্রিক্স সুতরাং আমাদের এই Pxk1Nxkb লেখার পরিবর্তে আমরা শেষ পর্যন্ত এই আকারে লিখেছি যে xk1GxHb সুতরাং এই xkএর একটি মান দেওয়া হলে আমরা এই GxHb এর মান গণনা করব এখানে আমরা এই সংখ্যাটিকে xk1 বলব কারণ GxHb এর কিছু মান প্রতিস্থাপন করা যায় যা সঠিক সমাধান হবে না কারণ সঠিক সমাধান হবে GxHb যখন আমরা এখানে সঠিক সমাধান দেব তখনই আমরা এখানে x পাব এটি সমীকরণের প্রদত্ত সিস্টেম কিন্তু আমরা এখানে কি করছি আমরা অন্য কিছু মান xk রাখছি সুতরাং উদাহরণস্বরূপ আমাদের x0দিয়ে শুরু করতে হবে সুতরাং আমরা প্রথমে এখানে x0দেব আমাদের এটা দিয়ে শুরু করতে হবে এবং তারপর এই Hb কে Gx0এর সাথে যুক্ত করতে হবে এবং এটিকে আমরা আমাদের x1 বলব সুতরাং যা আমরা শুরুতে বিবেচনা করে ছিলাম তার চেয়ে একটি ভাল আনুমানিক হিসাবে x1 অনুমিত হয় যা আমরা সেখানে প্রতিস্থাপন করব এবং তারপর আমরা একটি নতুন মান পাব এবং অনুরূপভাবে পরবর্তী মান গুলি পাওয়া যাবে সুতরাং এইভাবে আমরা অ্যালগরিদমটির বিষয়ে এগিয়ে যাব সুতরাং এই GP 1Nএকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স যাকে বলা হয় পুনরাবৃত্তি ম্যাট্রিক্স কারণ এই স্কিমগুলির কনভারজেন্স এই পুনরাবৃত্তি ম্যাট্রিক্সের উপর নির্ভর করবে এবং তারপর এখানে আমাদের এই HP 1 আছে যা সেখান থেকে আসছে তাহলে এখানে কি গুরুত্বপূর্ণ আমরা আমাদের সিস্টেমকে এই ফর্মে পুনর্লিখন করেছি xk1GxHb আমাদের সিস্টেম Ax b কে এই ফর্মে লেখা হয়েছে এবং এর থেকে আমরা পুনরাবৃত্তি সেটআপ করেছি যা সেখানে x এর কিছু মান প্রদান করে এবং তারপর গণনা করে GxHb এবং আমরা এই সংখ্যাটির মান যাই পাই না কে k1 পুনরাবৃত্তিতে মান সেট করা যাক এবং এইভাবে যখন আমরা এটি ট্রেড করি তখন আমাদের প্রকৃত সমাধানের দিকে যাওয়ার কথা এবং এই G একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাকে প্রদত্ত স্কিমের পুনরাবৃত্তি ম্যাট্রিক্স বলা হয় সুতরাং এখন এখানে কনভারজেন্সের জন্য আরও কিছু সংজ্ঞা আছে আমরা একটি পুনরাবৃত্তিমূলক পদ্ধতির কনভারজেন্সের কথা বলছি একটি পুনরাবৃত্তিমূলক পদ্ধতি কনভারজেন্সের পথে অগ্রসর হবে যদি প্রাথমিক ভেক্টরের যে কোনো পছন্দসই মানের জন্য আনুমানিক সমাধানের ক্রম এই xk সঠিক সমাধানের পথে কনভার্জ করে তখনই আমরা পুনরাবৃত্তিমূলক পদ্ধতিকে বলি যে এটি কনভার্জ করছে অথবা কনভার্জ করতে যাচ্ছে যদি কোন পছন্দের জন্য প্রাথমিক ভেক্টর x0এর কোনও পছন্দসই মানের জন্য আনুমানিক সমাধানের ক্রমটি সঠিক সমাধান x এর পথে কনভার্জ করে এবং এখানে ত্রুটির সংজ্ঞা দেওয়া হয়েছে কারণ আমরা ত্রুটি সম্পর্কেও কথা বলব আমরা ভেক্টরকে বলি rkb Axk অবশিষ্ট বা যথাক্রমে ত্রুটিটি kতম পুনরাবৃত্তিতে ekx x হিসাবে সংজ্ঞায়িত করা হয় সুতরাং দুটি ধরণের ত্রুটি রয়েছে একটি হল রেসিডুয়াল যা b Ax কারণ b Ax এর মান 0 হওয়ার কথা যদি সঠিক সমাধানটি x হয় কারণ Ax b হল আমাদের সিস্টেম কিন্তু সেই আনুমানিক সমাধানগুলির জন্য এর মান 0 নয় সুতরাং আমরা সংজ্ঞায়িত করতে পারি আমি বলতে চাচ্ছি এটি নিজেই ত্রুটির সম্পর্কে ধারণা দেয় এবং একে k তম পুনরাবৃত্তিতে রেসিডুয়াল বলা হয় বা প্রকৃত ত্রুটিটি xk x কিন্তু যেহেতু প্রকৃত সমাধান x এর মান নাও জানা থাকতে পারে সুতরাং এটি ব্যবহার করা নাও হতে পারে আসলে এই ত্রুটিটি গণনা করা নাও হতে পারে কারণ এখানে আমাদের এই প্রকৃত সমাধান x এর মান নির্ণয় করা প্রয়োজন কিন্তু এই b এর মান জানা আছে A এর মানও জানা আছে এবং xk হল আনুমানিক সমাধান সুতরাং আমরা সহজেই এই b Axk গণনা করতে পারি এবং এটি আসলে ত্রুটির সম্পর্কে ধারণা দেবে যাকে রেসিডুয়াল বলা হয় শুধু একটি মন্তব্য সাধারণভাবে আমাদের এই ek সম্পর্কে কোন জ্ঞান নেই কারণ সঠিক সমাধান x এর মান অজানা যাইহোক এই রেসিডুয়াল rk এর মান গণনা করা সহজ সুতরাং সাধারণত এই কনভারজেন্স প্রকৃতপক্ষে রেসিডুয়ালের জন্য উত্সর্গীকৃত হয় সুতরাং যখন আমরা প্রকৃতপক্ষে কনভারজেন্সের কথা বলি আমরা আসলে পরীক্ষা করি যে এই b Axk এর মান 0 এর কাছাকাছি নাকি এটি 0 এর দিকে যাচ্ছে সুতরাং এটি শুধুমাত্র এই রেসিডুয়ালের উপর ভিত্তি করে এখন জ্যাকোবি পুনরাবৃত্তি পদ্ধতিতে আসছি যদি আমরা সিস্টেমটি Ax b বিবেচনা করি সুতরাং এখানে এখন আমরা এই বিশেষ ধরনের পুনরাবৃত্তি পদ্ধতিটি নির্ণয় করতে পারি সুতরাং A এর এই বিভাজনটিকে LDU হিসেবে নিন এখানে আমরা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলি এটি হল D যা হল A এর ডায়াগোনাল এন্ট্রি এবং U হল A এর উপরের ত্রিভুজাকার অংশ সুতরাং যদি আপনার A এর এই ধরণের বিভাজন থাকে তাহলে এই ডায়াগোনালের নীচের অংশটিকে L বলা হয় এবং তারপর এখানে আমরা এই উপরের অংশকে U বলি এবং মাঝের অংশটি হল D এর উপাদানগুলি সুতরাং এটি নিম্ন ত্রিভুজাকার অংশ যেখানে এই L উপাদানগুলি রয়েছে এবং বাকিগুলি 0 হবে D অংশে আমাদের ম্যাট্রিক্সের এই d11 d22 d33 and dnn এই উপাদানগুলি থাকবে এবং উপরের অংশে বাকি সবগুলি 0 হবে সুতরাং আমাদের ম্যাট্রিক্সের উপরের এন্ট্রিগুলি থাকবে এবং বাকি সবকিছু 0 তে সেট করা হবে সুতরাং এখন এই বিভাজন হচ্ছে A LDU সুতরাং আমরা কি করব Ax b কে এখন LDUxbএই আকারে লেখা যাবে তার মানে এখন আমরা Dx নিতে পারি এবং বাকি সবকিছু ডানপক্ষে স্থানান্তরিত করতে পারি এখান থেকে আমরা প্রকল্পটি স্থাপন করব সুতরাং আমাদের Dx LUxb আছে এটি আমাদের সমীকরণ এবং ধরে নিচ্ছি যে D 1 বিদ্যমান কারণ D হল ডায়াগোনাল এন্ট্রিগুলি তাই D 1বিদ্যমান ধরে নিয়ে আমরা x D 1LUxD 1b লিখতে পারি এখান থেকে এখন আমরা আমাদের স্কিম সেট আপ করতে পারি যে বামপক্ষে আমরা পুনরাবৃত্তিতে k1 এর পরের মান রাখতে পারি যদি k তম পুনরাবৃত্তির মানগুলি প্রদত্ত থাকে সুতরাং পুনরাবৃত্তিমূলক পদ্ধতিটি এই স্কিম দ্বারা দেওয়া হয়েছে এবং আমরা এখন পাচ্ছি xk1 D 1LUxD 1b এটি তথাকথিত জ্যাকোবি পুনরাবৃত্তি পদ্ধতি এখানে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হল যে এই ফর্মটিতে A কে বিভাজন করা হয়েছিল এবং ডানপক্ষের এই ইনভার্স এর জন্য D নেওয়া হয়েছিল এবং আমাদের x এর প্রকৃত মানের জন্য এই সম্পর্কটি রয়েছে এবং তারপর x এর আনুমানিক মানের জন্য এখানে বসিয়ে আমরা xk1এর নতুন মান পাচ্ছি সুতরাং কম্পোনেন্ট আকারে আসলে এটি আমরা কম্পোনেন্ট আকারেও লিখতে পারি কারণ এটি ম্যাট্রিক্স আকারে লেখা হয়েছে সুতরাং এটি ম্যাট্রিক্স ফর্ম কিন্তু আমরা কম্পোনেন্ট আকারেও লিখতে পারি সুতরাং কম্পোনেন্ট ফর্ম মানে এই সব n সংখ্যক অজানা রাশি x1 x2 x3 xn এটি ঠিক এই ম্যাট্রিক্স ফর্ম অর্থাৎ এই D 1থেকেই আসছে কারণ এগুলি ছিল ডায়াগোনাল এন্ট্রি সুতরাং শুধুমাত্র এই aii উপাদানগুলি এখানে আসবে এবং D 1b আবার তাই এই bi আসবে D 1 ইতিমধ্যেই i তম রো এর জন্য বসে আছে সুতরাং bi এবং তারপর এখানে দেখুন LU তাই এই ডায়াগোনাল এন্ট্রি ছাড়া বাকিগুলি যোগ করা হয়েছে সুতরাং xik11aiibi j1j≠inaijxj সুতরাং আমরা পরবর্তী বক্তৃতায় এই বিষয়ে আরও আলোচনা করব সুতরাং দুই প্রকার ফর্ম আছে একটি ডায়াগোনাল ফর্ম আরেকটি কম্পোনেন্ট ফর্ম সুতরাং এখন শুধুমাত্র এই জ্যাকোবিতে ফিরে আসি এই যে আমরা এই ফর্মটি দেখেছি অথবা এই ফর্ম যাই হোক না কেন তারা একই ফর্ম আমরা এখানে xik11aiibi j1j≠inaijxjঅনুসারে লিখতে পারি আমরা দুই ভাগে বিভাজন করেছি কারণ j ≠ i আমরা সেখানে যোগের জন্য i তম এন্ট্রি বিবেচনা করছি না যখন j i তাই মূলত আমরা কি করছি যোগফলটি যতক্ষণ ji তার জন্য এবং তারপর যোগফলটি j i এর জন্য সুতরাং এটি আমরা এই ফর্মটিতেও পুনরায় লিখতে পারি এবং এটি সবচেয়ে সঠিক পদ্ধতি এখন আমরা আরেকটি পদ্ধতি অর্থাৎ গাউস সিডেল পদ্ধতি নির্ণয় করতে পারি যা সাধারণত বা একটি অপেক্ষাকৃত ভাল আনুমানিক হওয়া উচিত তারপর জ্যাকোবি পদ্ধতি যা আমরা গাউস সিডেল পদ্ধতিতে করি এখানে x এর সকল মান k তম পুনরাবৃত্তি হিসাবে রাখা হয় এবং তারপর এই xi এর সকল মান অর্থাৎ x1 x2 x3 xn তাদের k1 তম পুনরাবৃত্তিতে গণনা করা হয় সুতরাং পূর্ববর্তী পুনরাবৃত্তির সমস্ত মানগুলিকে এখানে ডানপক্ষে ব্যবহার করা হয় নতুন মান গণনা করার জন্য এটাই গাউস সিডেল পদ্ধতির ধারণা যা নতুন গণনা করা উপাদান সুতরাং যখনই আমরা উদাহরণস্বরূপ এখানে গণনা করি তখন x2পাওয়া গেলে আগের পুনরাবৃত্তির মানগুলির পরিবর্তে সেখানে x1 ব্যবহার করা উচিত সুতরাং উদাহরণস্বরূপ x3 পেতে আমাদের এই x2 ব্যবহার করা উচিত এটি গাউস সিডেলের ধারণা তাই এই স্কিমটি মূলত হয়ে যায় যে যখনই ji তখনএই গণনা করা মানগুলি ব্যবহার করা হবে এবং j i এর জন্য আমরা সবাই অবশ্যই পূর্ববর্তী পুনরাবৃত্তি থেকে ব্যবহার করব যা হল এই দুটির মধ্যে একমাত্র পার্থক্য এখানে k তম মানগুলি ব্যবহার করা হয় এবং এখানে k1 তম মানগুলি ব্যবহার করা হয় তাই x এর নতুন গণনা করা মানগুলি অ্যালগরিদমে ব্যবহৃত হয় সুতরাং আমাদের কাছে এটি গাউস সিডেল পদ্ধতি এবং ম্যাট্রিক্স আকারে আবার আমরা xk1D 1b Lxk1 Uxk লিখতে পারি এবং এখন আমরা একটু বেশি সরলীকরণ করতে পারি তাই এখানে L বামপক্ষে যেতে পারে তাই আমাদের DLxk1b Uxk আছে সুতরাং আমাদের Dxk1Lxk1b Uxk আছে এবং তারপর আমরা এটিকে উল্টাতে পারি তাই অবশেষে ম্যাট্রিক্স আকারে আমাদের এই অ্যালগরিদম আছে যে xk1 DL 1UxkDL 1b সুতরাং জ্যাকোবি পদ্ধতির তুলনায় গাউস সিডেল পদ্ধতিতে সামান্য একটু পার্থক্য রয়েছে যে গাউস সিডেলে আমরা সম্প্রতি গণনা করা মান ব্যবহার করছি এবং ফলস্বরূপ এই ম্যাট্রিক্স ফর্মটি এই ফর্মটি গ্রহণ করে যেখানে DL 1UxkDL 1b আসছে সুতরাং এটি গাউস সিডেল পদ্ধতির জন্য পুনরাবৃত্তি ম্যাট্রিক্স তাই এই বক্তৃতাটি প্রস্তুত করার জন্য আমরা এই সমস্ত রেফারেন্সগুলি ব্যবহার করেছি এবং এই বক্তৃতায় আমরা পুনরাবৃত্তিমূলক পদ্ধতির ধারণা সম্পর্কে পরিচিত হয়েছি এবং বিশেষ করে আমরা জ্যাকোবি পদ্ধতি এবং গাউস সীডেল পদ্ধতিগুলি নির্ণয় করেছি এবং এখানে অভিব্যক্তির দ্বারা দেখেছি যে তারা একে অপরের থেকে কিছুটা আলাদা সুতরাং x এর সম্প্রতি মূল্যায়ন করা মানগুলি এখানে ব্যবহৃত হয়েছে এই ক্ষেত্রে পূর্ববর্তী পুনরাবৃত্তির সমস্ত মানগুলি নতুন মান গণনার জন্য ব্যবহার করা হয়েছে ঠিক আছে তাই এই বক্তৃতার জন্য এটুকুই সবকিছু এবং আমি আপনাদের মনোযোগের জন্য আপনাদর ধন্যবাদ জানাই